পরিমাপবিজ্ঞানে তোমাদের আবার স্বাগতম এই আলোচনার বিষয়বস্তু হবে পৃষ্ঠতলের পরিমাপ বিদ্যা তাহলে এই বিষয় বস্তু থেকে এটা খুব পরিষ্কার যে পৃষ্ঠতলের পরিমাপবিদ্যা মানে হল পৃষ্ঠতলের পরিমাপ নির্ণয় করা পরিমাপের বিজ্ঞান হল পৃষ্ঠতলের কোথায় এবং কি তুমি পরিমাপের চেষ্টা করছো যেই মুহুর্তে তুমি পৃষ্ঠতল বলছো পৃষ্ঠতলগুলি হল ত্রিমাত্রিক এবং পৃষ্ঠতলগুলি হতে পারে সমতল হতে পারে বৃত্তাকার বা হতে পারে সমতল এবং বৃত্তাকার এর সমন্বয় যেটা পরিচালিত হয় জটিল পৃষ্ঠতলের দিকে পৃষ্ঠতলগুলি খুব গুরুত্বপূর্ণ কারণ যখন তোমার কাছে অনেকগুলো অংশ আছে এবং সেগুলো কে একত্রিত করা হয় দুটো অংশের পৃষ্ঠতলগুলি নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া শুরু করে তো এটা যেই মিথস্ক্রিয়ার শুরু করে তখন তারা সবসময় ব্যবহারাদির ফলে ক্ষয় হয় এবং দ্বিতীয়ত পৃষ্ঠতল একটি যখন খুব রুক্ষ হয় অনেকটা এটার মতোই রুক্ষ তো তখন কি ঘটে যে ভার নেওয়া হয়েছে ধরো আমরা ধরে নিচ্ছি এখানে পৃষ্ঠতলের উপর ভার নেওয়া হয়েছে এখন তোমরা দেখো ভার একটা বিন্দুতেই অবস্থান করছে এখন যদি তোমরা এই ভার বন্টন করতে চাও তখন আমাদের কি করতে হবে আমাদের সর্বোচ্চ চূড়া টা ভাঙতে হবে এবং ভারকে পাদপৃষ্ঠতলে স্থানান্তরিত করতে হবে যেখানে ভার বন্টন হয় তো এখানেই যদি তোমাদের রুক্ষ পৃষ্ঠতল হয় তাহলে রুক্ষ পৃষ্ঠতলে কি ঘটে ভারটা নেওয়া হবে কিছু বিন্দুতে যেটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় জিনিস হল ব্যবহারের ফলে অনেকটা ক্ষয় হবে কারন একটা নির্দিষ্ট বিন্দুতে ভারের উপরেও চাপ প্রয়োগ করা হয় তৃতীয়ত অপ্রকৃত পৃষ্ঠতলের কারণে সেখানে প্রচুর পরিমাণে কম্পন এবং কিচ্মিচ্ শব্দ হবে তখন ব্যবহারাদির ফলে ক্ষয় হবে যেটা অকাল ব্যর্থতার দিকে পরিচালনা করবে তাহলে এটা খুব পরিষ্কার যে পৃষ্ঠতল একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পৃষ্ঠতলের পরিমাপও খুব গুরুত্বপূর্ণ এটা চেষ্টা করবে সম্পূর্ণ প্রোডাক্টটা নিয়ে কথা বলার পৃষ্ঠতল খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয় বলে আজকে আমরা ন্যানোমিটার সারফেস ফিনিশ সম্পর্কে কথা বলছি যখন তোমরা ন্যানোমিটার পৃষ্ঠ সমাপ্তি নিয়ে কথা বলছো তরঙ্গগুলি প্রায় একটা লাইনে রূপান্তরিত হয় এখন যখন লোড টা লাইনে স্থির হয় তাহলে লোড টা সমানভাবে বিন্যাস হচ্ছে ব্যবহারের ফলে কোন ক্ষয় থাকবে না বা কোন অকাল ব্যর্থতা থাকবে না এই কারণে পৃষ্ঠতলটা কেমন আমরা বোঝার চেষ্টা করছি এবং পৃষ্ঠতল পরিমাপ করার এই বক্তৃতাতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে বিষয়বস্তুর সাথে আমাদের পরিচয় হবে তারপর আমাদের পৃষ্ঠতল পরিমাপ বিদ্যার ধারণা বুঝতে হবে তারপর আমরা নির্দিষ্ট পরিভাষা খতিয়ে দেখব আমরা পরিমাপ সম্পর্কে যা পড়াশোনা করেছি তাই দেখতে চেষ্টা করবো তাহলে আমরা ভৌত তথ্য পরিমাপ করার চেষ্টা করব এবং এই ভৌত তথ্য শেষ পর্যন্ত ভোল্টেজ তথ্যতে রূপান্তরিত হয় এই ভোল্টেজ তথ্য আবার কোন ভৌত আউটপুট তথ্যতে রূপান্তরিত হয় তাহলে আমরা দেখার চেষ্টা করব কিভাবে ট্রেসিং হচ্ছে তারপর পৃষ্ঠের বৈশিষ্ট্যগুলির স্পেসিফিকেশন সারফেস ফিনিশ পরিমাপের বিভিন্ন পদ্ধতি কি এবং শেষটি হবে স্টাইলাস ভিত্তিক পরিমাপ আমরা এর মধ্যে দিয়ে যাব যদিও পৃষ্ঠতলের টেক্সচার টি অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেমন কলাশাস্ত্র আর প্রসাধনী সবকিছুর মধ্যেএই বিশেষ বক্তৃতার প্রাথমিক উদ্দেশ্য কোন বস্তুর উৎপাদনের সঙ্গে সম্পর্কিত যেটা পীড়ন এর জন্য হয় একে অপরের সাথে সম্পর্কযুক্ত হয় এবং তাদের সাথে যোগ দেওয়ার জন্য ফিট করে এখানে কেন আমরা কলাশাস্ত্র নিয়ে কথা বলছি আমাদের একটা চকচকে ফিনিশ আছে তোমাদের আছে একটা ফ্ল্যাট ফিনিশ বা চকচকে ফিনিশ তোমাদের ম্যাট ফিনিশ বলে কিছু আছে সুতরাং এটা আরো ভালো নান্দনিক মান এবং প্রসাধনী মান রাখার চেষ্টা করে কিন্তু এই দুটো হল গৌণ গুরুত্ব প্রাথমিক গুরুত্ব হল যখন উত্পাদিত উপকরণ টি পীড়ন এর জন্য হয় একে অপরের সাথে চলে এবং তারপরে ভালো করে ফিট হয় পৃষ্ঠতলের টেক্সচার পরিমাপ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পৃষ্ঠতলের টেক্সচার যখন ছোট হয় তখন লোকে সেটাকে রুক্ষতা বলে বৃহৎ পরিসরে পৃষ্ঠতলের অসমতা বা পৃষ্ঠতলের টেক্সচার নির্ভর করে উৎপাদন এর ধরনের উপর এর মানে হলো একটা অংশ বলতে আমাদের দেখতে হবে উৎপাদন পদ্ধতির আগের ধাপগুলো কি যেটার মধ্যে দিয়ে এই অংশ টা গেছে এবং এটাই আমরা প্রধান ফোকাসের মত দেখার চেষ্টা করি যখন আমরা পৃষ্ঠের রুক্ষতা বা পৃষ্ঠের টেক্সচারিং করার চেষ্টা করি এই দুটো আগের উৎপাদন পদ্ধতির উপর নির্ভর করে কোন অংশের জন্য যদি রুক্ষ পৃষ্ঠতল গ্রহণযোগ্য হয় তাহলে কেউ কাস্টিং ফোরজিং বা রোলিং পদ্ধতি নির্বাচন করতে পারে অনেক ক্ষেত্রে কিছু কার্যক্ষম প্রয়োজনের জন্য যে তলগুলি একে অপরের সাথে যোগাযোগ করতে হবে তা মেশিনে করতে হবে সম্ভবত গ্রাইন্ডিং এর মত সমাপ্তি অপারেশন অনুসরণ করে তাহলে তোমরা যদি পেছন ফিরে যাও আর দেখো যদি আমি তোমাদের হয়তো 01 মিলিমিটার টলারেন্স দিই এটা কাস্টিং এর দ্বারা হতে পারে যদি আমি 40 ± 001 মিলিমিটার লেখার চেষ্টা করি তাহলে এটা মেশিনিং এবং কখনো গ্রাইন্ডিং তাহলে দেখো টলারেন্স এর উপর নির্ভর করে পদ্ধতির সংখ্যা বৃদ্ধি পায় তাইতো তাহলে যখন আমরা পৃষ্ঠতলে যাচ্ছি এটা হল টলারেন্স কিন্তু পৃষ্ঠতল অন্য জিনিস টলারেন্স হলো একটা বিচ্যুতি যেটা আমরা দিই বা গ্রহণ করি প্রক্রিয়ার কিছু প্রকারভেদ হল টলারেন্স সুতরাং এখানে এটা মাত্রার বেশি এখানে এটা পৃষ্ঠের বেশি আমরা পৃষ্ঠ সম্পর্কে কথা বলি সুতরাং যদি কেউ পৃষ্ঠের টোপোলজি দেখে থাকে যে কেউ খেয়াল করতে পারে যে পৃষ্ঠের অনিয়মগুলি পৃষ্ঠের টেক্সচার এর বিস্তৃত ব্যবধানের উপাদানগুলির উপর আরোপিত হয় যাকে বলা হয় ওয়েভিনেস যখন কোন পৃষ্ঠকে আমরা খুব কাছ থেকে দেখি আমরা তার মধ্যে প্রচুর অনিয়মগুলি দেখার চেষ্টা করি এই জিনিসগুলো কে বলা হয় পৃষ্ঠের অনিয়ম যেগুলো আরোপিত হয় এটি হলো একটি তরঙ্গ এবং এই প্যারামিটারটাকে ওয়েভিনেস বলে পৃষ্ঠের অনিয়মের সাধারণত একটি ধরন থাকে এবং প্রথমদিকে এই অনিয়মগুলির কারণগুলির উপর নির্ভর করে একটি নির্দিষ্ট দিককে কেন্দ্র করে পৃষ্ঠের অনিয়মের সাধারণত একটি ধরন থাকে সে কারণেই আমরা যা করি যদি আমাদের বৃহত পৃষ্ঠতলের ক্ষেত্রফল থাকে আমরা রুক্ষতা 3 4 পয়েন্টে পরিমাপ করি এবং আমরা পুরো পৃষ্ঠ সম্পর্কে কথা বলি যে রুক্ষতার মান কী এটির সাধারণত একটি ধরন থাকে এবং এটি একটি নির্দিষ্ট দিকে লক্ষ্য করে কারণ তোমাদের 2 টি ভার প্রথম দিকে এই অনিয়মের কারণগুলির কারণের ভিত্তিতে একটি নির্দিষ্ট দিকে চলে গেছে সুতরাং এগুলিকে রুক্ষতা বলা হয় এবং এটিকে বলা হয় ওয়েভিনেস মূলত নিম্নলিখিত ফ্যাক্টর গুলির কারণে পৃষ্ঠের অনিয়মগুলি দেখা দেয় ১ কাটিং টুলের ফিড মার্ক্স্ গুলি কাটিং টুলের ফিড মার্ক্স্ গুলো দেখো যখনই তোমরা কোন কন্টাক্ট মেশিনিং করো টুলটিকে একটি ডেপ্থ অফ কাট ফিড দেওয়া হয় এবং এর বেগ ও রয়েছে তাহলে সাধারণত পৃষ্ঠতলের অনিয়মগুলি এই ফিড এর কারনে হয় 2 উত্পাদন প্রক্রিয়া চলাকালীন কম্পনের কারণে ওয়র্কপিসে চাটার মার্ক্স্ দেখা যায় এটিও পৃষ্ঠের অনিয়মের দিকে পরিচালিত করে 3 ওয়ার্কপিস এর উপাদানগুলো ফেটে যাওয়ায় পৃষ্ঠতলের উপরে পৃষ্ঠের অনিয়ম ধাতু কাটার কার্যের সময়ও পৃষ্ঠের অনিয়মের দিকে পরিচালনা করে যেমন ধরো যখন তোমরা কোনও শক্ত টুলের সাথে নরম ওয়ার্কপিস ব্যবহার করছ এটি খনন করে তাহলে যখন এটা খনন করে এটা ওয়ার্কপিসটা ফাটিয়ে দেয় 4 কাটিং ফোর্সের ক্রিয়াকলাপের অধীনে ওয়ার্কপিসের বিকৃতি দ্বারা সৃষ্ট পৃষ্ঠের পরিবর্তন বলতে কি অর্থ হলো তোমরা খুব নরম পদার্থ নিচ্ছ এই সমস্যাটি খুব সাধারণ যখন আমরা টাইটানিয়াম বাফল মেশিনিং বা টাইটানিয়াম ডায়াফ্রাম মেশিনিং করি সুতরাং ডায়াফ্রামে পাতলা পুরুত্ব রয়েছে সুতরাং তোমরা যখন এটি কোনও ফিক্সচারে রাখার চেষ্টা করো এবং এটি যন্ত্রচালিত শুরু করো তোমরা কোনও মুহুর্তে এটি লোড করার মুহুর্তে বিচ্যুতি ঘটে এখন আমরা যাই মেশিন করি না কেন এটি একটি ডিফ্লেক্টেড পৃষ্ঠের উপরে থাকবে তাহলে ওয়ার্কপিসের বিকৃতিজনিত কারণে পৃষ্ঠের পরিবর্তন কাটিং ফোর্সের ক্রিয়া চলাকালীন সেখানেও রয়েছে 5 মেশিন টুলের অনিয়ম যেমন চলনপথের ঋজুতার অভাব মেশিন টুলের প্রকরণ তো এটিও পৃষ্ঠের অনিয়মের দিকে পরিচালিত করে যখন আমরা পৃষ্ঠতলের পরিমাপবিদ্যা বোঝার চেষ্টা করি এগুলো হলো কিছু পরিভাষা যেগুলো ব্যবহৃত হয় তাহলে এটা হল পৃষ্ঠতল কে দেখাতে ত্রিমাত্রিক উপায় তাহলে তোমরা যদি এটা দেখো এখানে প্রথম পরিভাষা কি যেটা আমাদের জানতে হবে সেটা হল ওয়েভিনেস কি ওয়েভ এর এই উচ্চতা কে বলা হয় ওয়েভিনেস উচ্চতা প্রধানত এটি মেশিনিংয়ের আগে এবং প্রক্রিয়া চলাকালীন কোনও প্রক্রিয়াতে ঘটে এই পৃষ্ঠের অনিয়মগুলি পৃষ্ঠের উপর ঘটেছিল তাহলে এটা হল ওয়েভ এবং এটা হল ওয়েভিনেস উচ্চতা এবং তোমাদের মাপার জন্য একটা ওয়েভ এর প্রস্থ ও রয়েছে এটাকে বলা হয় ওয়েভিনেস প্রস্থ তাহলে এখন রুক্ষতার দিকে নজর দেওয়া যাক একটি তরঙ্গের মধ্যে কিছু অনিয়ম হয় সেগুলিকে পৃষ্ঠের রুক্ষতা বলা হয় ঠিক আছে ওয়েভিনেস উচ্চতার মতো পৃষ্ঠের রুক্ষতায় তোমাদের পৃষ্ঠের উচ্চতাও রয়েছে সুতরাং এটি শীর্ষ থেকে উপত্যকায় ছাড়া আর কিছুই নয় তাহলে যদি তোমরা এদিকে দেখো এটি কোনও পৃষ্ঠের অনিয়মের দ্বি মাত্রিক দৃষ্টিভঙ্গি এবং এখানে তোমরা যা গ্রহণ করো তা কেবলমাত্র পৃষ্ঠ এই অংশটি রুক্ষতার উচ্চতা হিসাবে বলা হয় আমরা এখানে শীর্ষ থেকে উপত্যকার উচ্চতা মাপার চেষ্টা করি একইভাবে তোমাদের কাছে রুক্ষতা প্রস্থের কাটঅফ নামেও কিছু রয়েছে সুতরাং এখানে একটি রুক্ষতার প্রস্থের কাট অফ রয়েছে যা ওয়েভ এর মধ্যে অনিয়ম পেয়ে যাবে তাহলে এই অংশটিকে রুক্ষতা প্রস্থের কাট অফ বলে তারপরে পৃষ্ঠের উপর কখনো তোমরা একটি আঁচড় দেখতে পেতে পারো উদাহরণ স্বরূপ তোমাদের খুব সমতল পৃষ্ঠ রয়েছে সেখানে একটি গভীর আঁচড় রয়েছে তাহলে এখানে এটা ত্রুটিপূর্ণ আঁচড় যেটা এই দিক বরাবর চলে তো এই দুটোর রুক্ষতার মাঝে তোমরা যেটা পরিমাপ করো সেটা হল রুক্ষতার প্রস্থ সুতরাং রুক্ষতার গড় রেখাটি হতে চলেছে তোমাদের কাছে রুক্ষতা রয়েছে তোমাদের পৃষ্ঠের নিয়মিততা রয়েছে তোমরা পৃষ্ঠের ডেটা র উপর ভিত্তি করে একটি গড় লাইন আঁকতে চেষ্টা করো তাহলে এটিকে পৃষ্ঠের রুক্ষতার একটি গড় রেখা বলা হয় সাধারণত যখন আমরা 40 ± 01 মিলিমিটার সম্পর্কে কথা বলার চেষ্টা করি তখন এগুলি মাত্রা হয় বেসিক আকার এবং টলারেন্স দেওয়া হয় সুতরাং একইভাবে আমরা সর্বদা এটির মতো একটি চিহ্ন রাখার চেষ্টা করি এবং পৃষ্ঠের উপরে আমরা যে রুক্ষতা চাই তা লিখতে চেষ্টা করি এটি একটি সমাপ্তি প্রতীক যা ব্যবহার করা হয় তোমরা পৃষ্ঠের অনিয়ম উল্লেখ করে একটি ম্যানুফ্যাকচারিং ড্রয়িংএ দেখতে পারো সুতরাং এটি প্রতীক যা ব্যবহৃত হয় এবং শেষ জিনিসটি টেক্সচার এর অভিমুখ অথবা লে তাই তোমরা যদি এটির দিকে তাকাও তবে একটি টুল ছিল যা একটি সরলরেখা মুছে দেবার জন্য এই দিকে সরানো হয়েছে এইভাবে এটিকে লে হিসাবে বলা হয় লে সেই দিকটি হয় যখন তোমরা রুক্ষতা পরিমাপ করার চেষ্টা করো আমরা সর্বদা এটি লম্ব দিকটিতে পরিমাপ করার চেষ্টা করি তোমরা যদি লে এর অভিমুখ বরাবর পরিমাপ করো তবে রুক্ষতা যা কিছু পাবে তা একাই এক পরিখার মধ্যে থাকবে যা সঠিক নয় তাহলে লম্ব তাই এটি হবে ফিড যা সরানো হয়েছে সুতরাং তোমরা যদি এই লে টার লম্ব বরাবর রুক্ষতা পেতে চেষ্টা করো তবে তোমরা কেবল এই পৃষ্ঠের রুক্ষতা সম্পর্কে কথা বলতে চেষ্টা করতে পার সুতরাং দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়েভিনেস এবং রুক্ষতা তোমাদের ওয়েভিনেস এর সাথে সংযোগস্থাপনা করতে হবে তোমাদের রুক্ষতার সাথে সংযোগস্থাপন করতে হবে তাহলে এখানে আমরা ওয়াভিনেস প্যারামিটারের তুলনায় রুক্ষতা প্যারামিটারের দিকে বেশি মনোনিবেশ করছি রুক্ষতা রুক্ষতা সংজ্ঞায়িত করা হয় কিভাবে আমেরিকান সোসাইটি অফ টুল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার্স রুক্ষতাটিকে সূক্ষ্ম অনিয়ম হিসাবে বা পৃষ্ঠের টেক্সচার দিয়ে সংজ্ঞায়িত করে এমন কোনও অনিয়ম যা উত্পাদন প্রক্রিয়াটির অন্তর্নিহিত কর্মের ফলে ঘটে ওয়েভিনেস হলো মেশিনিংয়ের আগে যা কিছু ঘটে তা ওয়েভিনেস এর দিকে নিয়ে যায় মেশিনিংয়ের সময় যা ঘটে তা রুক্ষতার দিকে নিয়ে যায় রুক্ষতার ব্যবধানটি ক্রমাগত শৃঙ্গগুলি বা রিজ গুলির মধ্যবর্তী দূরত্ব যা রুক্ষতার প্রধান প্যাটার্ন গঠন করে রুক্ষতার উচ্চতা হল পাটিগণিতের গড় বিচ্যুতি এটাকে মাইক্রোমিটার এ প্রকাশিত করা হয় এবং এটা লম্ব কেন্দ্রিক রেখার দ্বারা পরিমাপ করা হয় সুতরাং এটিকে অন্যথায় Ra নামে ডাকা হয় ওয়েভিনেস পৃষ্ঠতল টেক্সচার এর সর্বাধিক বিস্তৃত ব্যবধানযুক্ত উপাদান রুক্ষতা কোনও তরঙ্গায়িত পৃষ্ঠের উপর আরোপিত হিসাবে বিবেচিত হতে পারে সুতরাং এটি একটি তরঙ্গ এবং এখানে এটি পৃষ্ঠতল রুক্ষতা ওয়েভিনেস হল একটি ত্রুটি যেটা পাওয়া যায় পৃষ্ঠতল উৎপাদনকারী টুলের অনিয়মিত জ্যামিতিক গঠনের জন্য অন্যদিকে রুক্ষতা টুলের অনর্থক শব্দের সমস্যার কারণে বা অনুমিত জ্যামিতিকভাবে নিখুঁত মেশিনে ট্র্যাভার্স ফিড চিহ্নগুলির মতো সমস্যার কারণে হতে পারে সুতরাং টুলের ভুল জ্যামিতি ওয়েভিনেস তৈরি করে এবং রুক্ষতা যেমন কোনও সমস্যা হিসাবে জ্যামিতিকভাবে নিখুঁত মেশিনে সরঞ্জাম এর অনর্থক শব্দ বা ট্র্যাভার্স ফিড চিহ্নগুলির মতো সমস্যার কারণে ঘটতে পারে ওয়েভিনেস ব্যবধান দুটি ক্রমাগত তরঙ্গ শৃঙ্গগুলির মধ্যে প্রস্থ রুক্ষতাও একই রকম ওয়েভিনেস এর উচ্চতা একটি শীর্ষ থেকে উপত্যকাগুলির দূরত্ব ওয়েভিনেস এর উচ্চতা লে কি এটি উপাদান উৎপাদনের জন্য ব্যবহৃত প্রক্রিয়া দ্বারা সাধারনত নির্ধারিত মূল পৃষ্ঠতল প্যাটার্নের দিক প্রতীকটি পৃষ্ঠের প্যাটার্নের স্তরটিকে উপস্থাপন করতে ব্যবহৃত হয় উদাহরণ স্বরূপ তোমার এই জাতীয় লে প্যাটার্ন থাকতে পারে তোমাদেরও এরকম ধরনের লে প্যাটার্নের কিছু থাকতে পারে ঠিক আছে লে প্যাটার্নটি দেখে আমরা আলাদা করার চেষ্টা করতে পারি যে মেশিনিং প্রক্রিয়াটি যা পৃষ্ঠটি উত্পন্ন করতে ব্যবহৃত হয় এগুলি অনিয়ম যা বিচ্ছিন্ন হয়ে পড়ে বা খুব কম সময়ে ঘটে কারণ কোনও নির্দিষ্ট কারণে যেমন স্ক্র্যাচ ফাটল বা দাগ ধনুক হয়ে যাওয়াস্নেকিং এবং লবিং তো এগুলি মূলত ওয়ার্কপিসে নিজেই ত্রুটি আমরা যা প্রাথমিক উদ্ভব এবং মেশিনিং প্রক্রিয়া উভয়ই এড়ানো যায় না সুতরাং এই জিনিসগুলি খুঁত হিসাবে বলা হয় পৃষ্ঠের টেক্সচারিং এটি সাধারণত নামমাত্র আকার থেকে পুনরাবৃত্তিক বা লক্ষ্যহীন বিচ্যুতি হিসাবে বোঝা যায় যা ঠিক কোনও পৃষ্ঠের প্যাটার্ন গঠন করে পুনরাবৃত্তি কারণ মেশিনিং অপারেশনে টুল এবং ওয়ার্কপিসের মধ্যে আমরা যা করি একটি আপেক্ষিক গতি থাকে এবং যখন টুলটি কন্টাক্ট মেশিনিং এর সাথে চলমান হয় তখন এটি টুল জিওমেট্রি পুনরাবৃত্তি করে পৃষ্ঠের টেক্সচার টি বোঝায় ওয়েভ রুক্ষতা ওয়েভিনেস লে এবং খুঁত হল পৃষ্ঠের টেক্সচার সুতরাং পৃষ্ঠের রুক্ষতা হলো পৃষ্ঠের টেক্সচার এর একটি সাবসেট ওয়েভিনেস এছাড়াও লে ও একটি খুঁত ফর্মগুলির ত্রুটিগুলি কী কী এগুলি ব্যাপকভাবে দূরবর্তী পুনরাবৃত্তিমূলক অনিয়মগুলি ওয়ার্কপিসের পুরো দৈর্ঘ্যের উপর ঘটা ফর্মের কিছু ত্রুটি সাধারণ ধরণের ত্রুটি যার মধ্যে স্নেকিং লবিং এবং ধনুক এর মত বেঁকে যাওয়া অন্তর্ভুক্ত রয়েছে তার অর্থ এটি এমন কিছু তাই বিচ্যুতি বলা যায় সুতরাং পৃষ্ঠের চিহ্নগুলির বিশ্লেষণ যা কিছু আছে তা অনিয়ম এখন আমরা যা করার চেষ্টা করছি তা হল আমরা কোনওভাবে এটি পরিমাপ করতে এবং ডেটা বিশ্লেষণ করার চেষ্টা করছি সাধারণভাবে বলতে গেলে কীভাবে তোমরা এটি করো তোমাদের কেবল একটি স্টাইলাস থাকে বা তোমাদের আঙুলটি থাকে এটি পৃষ্ঠের উপর দিয়ে লেখো যখন তোমরা কোনও পৃষ্ঠের উপরে এটি লেখার চেষ্টা করো তোমরা দেখতে পাবে সমস্ত অনিয়মগুলি তাহলে তোমাদের একটি যান্ত্রিক উপায় থাকতে পারে বা তোমরা বৈদ্যুতিক উপায় রাখতে পারো সুতরাং সাধারণত আমরা একটি স্টাইলাস রাখি পরিবর্তে স্টাইলাস টি হুইটস্টোন ব্রিজ নীতিটির সাথে সংযুক্ত থাকে ঠিক আছে এবং তারপরে অবশেষে আমরা যা পাই তা আউটপুট এই আউটপুটটি ক্যালিব্রেটেড হয় এবং তারপরে আমরা ভোল্টেজ এবং এর মান পাওয়ার চেষ্টা করি এটি মাইক্রন এ পাওয়া যাবে এই ডেটাটি শেষ পর্যন্ত ভোল্টেজ ক্যালিব্রেটেড এ রূপান্তরিত হয় এবং মাইক্রন হিসাবে প্রদর্শিত হয় তাহলে তোমরা শেষ ক্লাসের কথা মনে রাখবে আমরা সর্বশেষ বক্তৃতাটি ট্রান্সডুসারগুলির সম্পর্কে দেখেছি তাহলে এটির জন্য উদাহরণগুলির মধ্যে এটি একটি সুতরাং উচ্চতা পরিমাপ করার জন্য বেশ কয়েকটি প্যারামিটার রয়েছে 10 উচ্চতার গড় মান একটি পদ্ধতি এটি পিক টু ভ্যালি হাইট হিসাবেও উল্লেখ করা হয় এই ক্ষেত্রে আমরা মূলত গড় উচ্চতা বিবেচনা করি ধারাবাহিকতার বেশ কয়েকটি ধারাবাহিক শৃঙ্গ এবং উপত্যকা সমেত পরের স্লাইডে চিত্রটিতে দেখা যাবে যা আমি ট্রেসের সাধারণ স্তরটির সমান্তরাল একটি লাইন AA আঁকব AA লাইন থেকে টানা 5 টি শীর্ষ এবং উপত্যকার উচ্চতা উল্লিখিত হয়েছে সুতরাং এখানে যা বলার চেষ্টা করা হচ্ছে তা হল একটি লাইন আছে যা AA এবং তারপরে তোমাদের যা আছে তা তোমাদের পৃষ্ঠের উপর একটি তরঙ্গ রয়েছে গড় পিক টু ভ্যালি উচ্চতা Rz নিম্নলিখিত রাশি দ্বারা প্রকাশ করা যায় এটি কিছুই নয় তবে এটি নিশ্চিত করার জন্য তোমরা কোনও রুক্ষতা পরিমাপ করো যা একটি স্টাইলাস সহ হবে এবং পরিশেষে তোমরা যা পাবে তা স্টাইলাস এই জাতীয় ডেটা সহ সুতরাং এখন তোমাদের প্রসারিত করতে হবে এটি একটি পৃষ্ঠ তরঙ্গ যা খুব ছোট হবে তোমরা সিগন্যাল কে প্রসারিত করো এবং তারপরে তোমরা প্রদর্শন করো তাই আমরা উল্লম্ব প্রশস্তকরণের বিষয়ে কথা বলি যা সর্বদা মাইক্রন গুলির ক্ষেত্রে রিপোর্ট করা হবে তাহলে এসো আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করি সুতরাং একটি তরঙ্গের জন্য পিক টু ভ্যালি উচ্চতার মান গণনা করো গীতা নিম্নলিখিত উচ্চতার যেটা 100X উলম্ব বিবর্ধনের জন্য করা হয় উচ্চতার মানের জন্য নিম্নলিখিত পর্যবেক্ষণগুলি নেওয়া হয়েছিল ঠিক আছে Rz2224222521 21232324235 Rz0 µm এটা হল 1 টি প্যারামিটার যেটা পৃষ্ঠতল কে চিহ্নিত করে কোনও পৃষ্ঠকে চিহ্নিত করার জন্য পরবর্তী প্যারামিটারটি রুট মিন স্কোয়ার এর মান হতে চলেছে সাম্প্রতিক অবধি আর এম এস মানগুলি পৃষ্ঠের রুক্ষতা মাপার জন্য খুব জনপ্রিয় পছন্দ ছিল যাইহোক তবে এটি কেন্দ্রিক রৈখিক গড় পদ্ধতি দ্বারা বাতিল করা হয়েছে আমরা দেখতে পাব পরবর্তী সেন্টার লাইনের মানটি কী আর এম এস মানটি একটি গড় রেখা থেকে পরিমাপ করা পৃষ্ঠের অর্ডিনেটের বর্গক্ষেত্রের বর্গমূল হিসাবে সংজ্ঞায়িত হয় আমরা পরবর্তী স্লাইডে চিত্রটি দেখাব যা আর এম এস মান পৌঁছানোর জন্য গ্রাফিকাল পদ্ধতিটি চিত্রিত করে তাহলে রুট মিন স্কোয়ার এর মান যদি তোমরা চিত্রটি দেখ যে তোমাদের স্প্যান এর দৈর্ঘ্য রয়েছে যার জন্য তোমরা পরিমাপটি গ্রহণ করো এবং তবে আমি এই রুক্ষতার মানটিকে যা কিছু পাই তা রূপান্তর করছি ঠিক আছে সুতরাং এখন আমরা যা করি তা হল আমরা বিচক্ষণতার সাথে করি তাহলে এটি 1234567 এবং এভাবেই চলতে থাকবে এই ছবিকে উল্লেখ করে বলা যায় যদি h1h2hn সব সমান দূরত্বে অর্ডিনেটে 1 2 n বিন্দু হয় তাহলে তাহলে একে একই পৃষ্ঠের জন্য একটি রুট আরএমএস মান বলা হয় যা তোমরা পরিমাপ করো এবং অনিয়মগুলি পাওয়ার চেষ্টা করো একমাত্র জিনিস তারা 123 এবং 4 পয়েন্টে সমানভাবে ব্যবধানযুক্ত অর্ডিনেটস ঠিক আছে এটি আরএমএস মান তাহলে এসো এখানে সমস্যাটি নেওয়া যাক এখন hRMS প্রশ্নের পূর্ববর্তী উচ্চতার মানগুলির জন্য নিম্নলিখিত একই পর্যবেক্ষণগুলির জন্য উচ্চতার জন্য আরএমএস মান গণনা করো যেখানে আমরা Rz পেয়েছি এই জিনিসটি 0 মাইক্রনের সমান সুতরাং আমরা এখানে মান চেষ্টা করব hRMS 22221224223210 hRMS≈722 µm একই পৃষ্ঠের জন্য বলা যেতে পারে তোমরা যা ব্যবহার করো তার মধ্যে একটা প্যারামিটার তোমরা 0 পেয়েছো এবং অন্য যে প্যারামিটার পৃষ্ঠতল পরিমাপের জন্য তোমরা পেয়েছো সেটা হলো 722 তৃতীয়টি সেন্টার লাইন গড় মান হতে চলেছে সুতরাং সেন্টার লাইন গড় হল Ra মান হল পৃষ্ঠের রুক্ষতা পরিমাপের জন্য সর্বাধিক প্রচলিত মান সুতরাং এখন অবধি আমরা Rz কে কী দেখেছি এবং তারপরে আমরা hRMS দেখেছি তবে Ra সবচেয়ে সাধারণ হিসাবে বলা হয় এটি চিহ্ন নির্বিশেষে পৃষ্ঠের সমস্ত অর্ডিনেটর গড় লাইন থেকে গড় উচ্চতা হিসাবে সংজ্ঞায়িত করা হয়

তোমরা যদি চিত্রটি দেখ তাই এটি এরকম কিছু হবে তাহলে এটা হলো তোমাদের L এটা হলো তোমাদের A1 A2 A3 এবং A4 ঠিক আছে Ra AL সুতরাং এই Ra একটি পৃষ্ঠের টেক্সচারের তুলনা সূচক এবং কোন মাত্রা নয় Raএর মান একটি পৃষ্ঠের টেক্সচার তুলনা উপত্যকার মানটি সর্বদা পিক টু হাইট মানের থেকে অনেক কম থাকে তবে এটি কি এটি Rz Rz এর তুলনায় এই মানগুলি কম এটি সাধারণত একটি জনপ্রিয় পছন্দ কারণ এটি সহজেই বোঝা যায় এবং পরিমাপের উদ্দেশ্যে প্রয়োগ করা হয় সুতরাং এটি খুব সাধারণভাবে ব্যবহৃত হয় এবং অন্য জিনিসটিও তোমাদের জানা উচিত যে তোমরা তিনটি প্যারামিটার Rz hRMS এবং Ra পরিমাপ করেছ 3 টি মান সব একই না হওয়া দরকার তিনটি মান একই হওয়া দরকার নয় তোমরা একটি পৃষ্ঠকে পরিমাপ করতে সূচকটিতে একটি ব্যবহার করতে পারো এবং এটি অন্য অন্যান্য প্রক্রিয়া বা কোনও কিছুর সাথে তুলনা করতে পারো তবে একই সূচকটির জন্য ঠিক আছে Ra একটি পৃষ্ঠতল টেক্সচার তুলনা সূচক এবং কোন মাত্রা নয় সুতরাং যদি তোমরা এটি বিভিন্ন পদ্ধতির দিকে লক্ষ্য কর তবে তারা ইতিমধ্যে পূর্বনির্ধারিত করে দিয়েছে যে আমরা সাধারণত যে রুক্ষতা পাই তা কী হবে এটি বেশ কয়েকটি হ্যান্ডবুকগুলিতে প্রকাশিত হয়েছে উদাহরণস্বরূপ তোমরা একটি মেটাল কাটিং সইং প্ল্যানিং ড্রিলিং মিলিং বোরিং ব্রোচিং রিমিং করে দেখো তোমরা দেখতে পাবে যা আমরা আশা করতে পারি সারফেস ফিনিশ কী হওয়া উচিত তাহলে এটি হলো Raমিটার মাইক্রন গুলির ক্ষেত্রে এবং তোমরা ইঞ্চির ক্ষেত্রেও প্রকাশ করতে পারো সুতরাং তোমরা যদি এখানে দেখ যে নীচে নামার সময় মানগুলি হ্রাস পাচ্ছে তাহলে আমরা যখন রিমিং অপারেশন করব তখন মানটি 4 মাইক্রন থেকে কমতে পারে এবং এটি 08 মাইক্রন পর্যন্ত যেতে পারে তোমরা যদি এখনও এই সীমার মধ্যে না পাও তবে এটি মূলত আমাদের প্রক্রিয়াটি যাচাই করে তা নিয়ন্ত্রণে আনতে হবে সুতরাং রিমিং একটি প্রক্রিয়া এখন যদি তোমরা ঘর্ষণকারী প্রক্রিয়াগুলি সুপার ফিনিশিংয়ের দিকে লক্ষ্য কর তবে তোমরা 005 মাইক্রন পর্যন্ত যেতে পার তোমরা যখন ফরজিং এর দিকে তাকাও তখন দেখতে পাবে যে মাত্রাগুলি অনেক বড় হয়ে যায় এবং এটি অপারেশনগুলির চেয়ে বেশ খারাপ সুতরাং পৃষ্ঠের টেক্সচারের বৈশিষ্ট্যগুলির স্পেসিফিকেশন নকশা এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারদের পৃষ্ঠের টেক্সচার এর বৈশিষ্ট্যগুলির বিশদকরণের জন্য গৃহীত মানগুলির সাথে পরিচিত হওয়া উচিত প্রতীকগুলি পৃষ্ঠের অনিয়ম যেমন পৃষ্ঠের প্যাটার্নের লে এবং রুক্ষতার মান নির্ধারণ করার জন্য ব্যবহৃত হয় তাহলে এখানে এমন চিহ্ন রয়েছে যা ব্যবহার করা হয় আমরা মাত্রা পরিমাপের মধ্যে রুক্ষতার মতো প্রতীক গুলি কী দেখেছি আমরা দেখেছি ঋজুতা সমতলতা রানআউট গোলত্ব সিলিনড্রিসিটি একইভাবে আমাদের পৃষ্ঠের টেক্সচার এর জন্যও প্রতীক রয়েছে এবং যখন আমরা লে প্যাটার্ন সম্পর্কে কথা বলার চেষ্টা করি তখন এই পৃষ্ঠের টেক্সচারটি ও লক্ষ করা খুব গুরুত্বপূর্ণ এটি একটি সাধারণ প্রতীক এবং এখানে আমরা মানটি লিখি সেটা যাইহোক না কেন সুতরাং অভিক্ষেপের সমতলের সমান্তরাল এটি তাই উল্লম্ব যখন আমরা এটি দেখব তখন বুঝতে পারি রুক্ষতা কীভাবে পরিমাপ করা হয় অভিক্ষেপের সমতলের সমান্তরাল প্রক্ষেপণের সমতলের লম্ব 2 টি তির্যক দিকগুলিতে প্রক্ষেপণের সমতলে অতিক্রম করা হবে সেটা হবে X বহু দিক তারপর আনুমানিক বৃত্তাকার উদাহরণস্বরূপ ফেসিং তারপর প্রায় রেডিয়াল ঠিক আছে সুতরাং এখানে এটির প্রকৃতি এলোমেলো তাই এটিকে বলা হয় বহুমাত্রিক এই প্রতীক গুলি একটি পৃষ্ঠের উপরে দেওয়া হয় তারা যা করে তা একটি পৃষ্ঠ রয়েছে বা ধর যদি কোনও শ্যাফ্ট থাকে তো প্রতীকটি যদি এভাবে দেওয়া হয় তবে তারা Ra বলে সুতরাং Ra এখানে XX মানের সাথে সমান হতে পারে তারপর লে এর দিকে তাকালে আমরা জানব যে প্রক্রিয়াটি কী করা হয় এবং কী আউটপুট গৃহীত হয় এবং এখানে একটি প্রতীক সুতরাং তোমরা যদি টেক্সচার বৈশিষ্ট্যগুলির একটি স্পেসিফিকেশন এর দিকে তাকাও তবে এটি এখানে সর্বাধিক Ra সর্বনিম্ন Ra ওয়েভিনেস উচ্চতা কি তা থাকবে সর্বাধিক ওয়েভিনেস উচ্চতা কি সর্বাধিক ওয়েভিনেস প্রস্থ কি এবং কাট অফ এবং সর্বাধিক রুক্ষতার প্রস্থ বলে কিছু আছে এবং এটাই হলো সেই দিক এই সমস্ত জিনিস এই খেলার একটি অংশ কাট অফ কি উদাহরণ স্বরূপ তোমার কাছে একটি পৃষ্ঠতল রয়েছে প্রথমে এই পৃষ্ঠতল এবং যখন তুমি স্টাইলাসটা সরাতে শুরু করো তখন তার ক্ষয় হতে শুরু করে অথবা এটা একটা পৃষ্ঠতল প্রতিষ্ঠা করতে চেষ্টা করে এবং তারপর তুমি একটা পরিমাপ পৃষ্ঠতল পাওয়ার চেষ্টা করো হতে পারে সেটাই সেই পরিমাপ পৃষ্ঠতল সুতরাং এই পরিমাপ পৃষ্ঠতলে আমরা সমস্ত উপ বিভাগগুলি কী তা খুঁজে বের করার চেষ্টা করি সেই জিনিসগুলিকে কাট অফ দৈর্ঘ্য বলা হয় সুতরাং একটি সারফেস ফিনিশ পরিমাপ করার জন্য মূলত দুটি পন্থা রয়েছে একটি তুলনা করে অন্যটি হল আমার সরাসরি পরিমাপ প্রথমটি দুটোর মধ্যে সহজ তবে এটি আরও সাবজেক্টিভ হয় আগেকার দিনে তারা তুলনামূলক পদ্ধতি ব্যবহার করেছিল তো তারা যা করেছিল তা ছিল তাদের একটি মানদণ্ড ছিল সেই মানদণ্ড টিতে তাদের বেশ কয়েকটি নমুনা ছিল এবং প্রতিটি নমুনার তাদের মান থাকবে সুতরাং ওয়ার্কশপ অপারেটর বা সুপারম্যান এই পৃষ্ঠটিকে লেখার জন্য ওয়ার্কপিস পৃষ্ঠকে লিখত তুলনা করত এবং বলত যে এটি এই প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড তৃতীয় বৃহত্তর বা চতুর্থ গ্রেডের সমান তারা তৃতীয় গ্রেড ততক্ষণে বলত এর জন্য একইভাবে সেখানে একটি মান থাকবে যা দেওয়া হয় তারা এটিকে তুলনা করে দেখে বা তাদের পৃষ্ঠতলের দিকে দুটি পৃষ্ঠ রয়েছে তারা এটি করার চেষ্টা করে তুলনামূলক পরিমাপ পৃষ্ঠতল পর্যবেক্ষণ বা অনুভূতি দ্বারা পৃষ্ঠের টেক্সচার নির্ধারণের পক্ষে পর্যবেক্ষণ অথবা পৃষ্ঠতলের অনুভূতির দ্বারা অণুবীক্ষণিক পরীক্ষা এই পদ্ধতির সুস্পষ্ট তাৎক্ষণিক উদ্ভাবন সুতরাং এটি একটি মাইক্রোস্কোপের নীচে রাখ এবং দেখ তবে সরাসরি পরিমাপটি হলো মাপার সেরা পদ্ধতি তবে দুটি প্রধান অসুবিধা হল পৃষ্ঠতলের দৃশ্য বিভ্রান্তিকর হতে পারে দুটি পৃষ্ঠতল যা অভিন্ন দেখা যায় তা বেশ আলাদা হতে পারে উদাহরণস্বরূপ এই দুটি পৃষ্ঠের 1 মাইক্রন হিসাবে একটি Ra মান থাকতে পারে টেক্সচার সম্পূর্ণ আলাদা রুক্ষতা সম্পূর্ণ আলাদা যাতে তোমাদের 2টি আলাদা প্রোফাইল থাকতে পারে তবে একই রুক্ষতার মান থাকতে পারে সুতরাং যদি এটি তখন হয় তবে আমরা যখন এই চাক্ষুষ প্রযুক্তি বা তুলনা কৌশলটি ব্যবহার করি তখন এটি খুব কঠিন হয়ে যায় অসম্পূর্ণতার উচ্চতা সহজেই নির্ধারণ করা যায় না তোমরা কেবল স্পর্শ করতে পার এবং বলতে পার যে এই প্রক্রিয়াটি ড্রিলিং মিলিং দ্বারা সম্পন্ন হয়েছে কিন্ত যদি সেখানে শীর্ষে থাকে তোমরা জান না কখন লোড প্রয়োগ করা হয় এই শিখরটি কী লোড নিতে চলেছে বা কীভাবে এটি ক্ষতিগ্রস্ত হতে চলেছে এবং অন্যান্য জিনিস যাইহোক এই পদ্ধতিটি প্রকৃতির ক্ষেত্রেও সাবজেক্টিভ এবং এটি অনেকাংশে নির্ভর করে ব্যক্তির বিচারের উপর যারা এর সাথে যুক্ত মেট্রোলজির সীমাবদ্ধতা বিশেষজ্ঞদের রাস্তা বার করতে বাধ্য করেছে এবং পৃষ্ঠতলের টেক্সচার পরিমাপের সরাসরি পদ্ধতি বের করেছে সুতরাং সরাসরি পরিমাপটি ফিনিশড সারফেস নির্ধারিত করার জন্য একটি সংখ্যাগত মান নির্ণয় করেছে এটি মোটামুটি না বলে বরং এখন এটি কিছুটা রুক্ষ বলা ভালো আমরা দেখতে চাই যে উৎপন্ন পৃষ্ঠতলকে প্রকৃত মান কী দেওয়া হয় তাহলে এটি সরাসরি পরিমাপ সুতরাং পরোক্ষ পরিমাপ আমরা সর্বদা একটি স্টাইলাস সিস্টেম ব্যবহার করি প্রাথমিকভাবে তোমরা যা তোমাদের হাত হিসাবে ব্যবহার করেছ এখন তা তোমরা হাতটি স্টাইলাস দ্বারা প্রতিস্থাপন কর তাহলে একটি স্টাইলাস এর মধ্যে কি ঘটবে এই স্টাইলাসটি এমন কিছু হবে তোমার একটি স্টাইলাস থাকতে পারে এবং এটি কোনও আলম্ব বা কোনও কিছুতে স্থির রয়েছে সুতরাং এটি এখানে পাইভোটেড করা হয় যখন এই জিনিসটি উপরে বা নীচে চলমান হয় তখন তোমরা বিচ্যুতি কী তা মাপতে শুরু করতে পার তাহলে পরিমাপের স্টাইলাস সিস্টেমটি সারফেস ফিনিশ পরিমাপের সর্বাধিক জনপ্রিয় পদ্ধতি এখানে একটি যান্ত্রিক জিনিস যা আমি আঁকছি তোমরা পিছনে ফিরে যেতে পার এবং কম্পারেটর দেখতে পার যে আমরা কীভাবে করেছি আমাদের অপারেটিং পয়েন্ট ছিল তখন আমাদের একটি ফালক্রাম ছিল সুতরাং একইভাবে তোমরা বৈদ্যুতিক সার্কিট দিয়ে এই পাইভটিং পয়েন্ট এবং অন্যান্য জিনিসগুলিও পরিবর্তন করার চেষ্টা করতে পার স্টাইলাসটি ওয়ার্কপিসের একটি পৃষ্ঠ জুড়ে আঁকে বৈদ্যুতিক সংকেত তৈরি করে যা রূক্ষতার মাত্রার সাথে সমানুপাতিক সুতরাং এখানে যান্ত্রিক তোমাদের বৈদ্যুতিকও থাকতে পারে আউটপুটটি কোনও হার্ড কপি ইউনিটে উৎপন্ন হতে পারে বা কিছু চৌম্বকযুক্ত মিডিয়াতে সঞ্চিত হতে পারে এটি ডেটা থেকে পরিমাপযোগ্য প্যারামিটারের নিষ্কাশনকে সক্ষম করে যা পৃষ্ঠের রুক্ষতার ডিগ্রি পরিমাণ নির্ণয় করতে পারে নীচে স্টাইলাস সিস্টেমের বৈশিষ্ট্য রয়েছে তোমাদের ওয়ার্কপিস পৃষ্ঠের উপরে এমন একটি স্কিড বা জুতো আঁকা থাকবে যাতে এটি পৃষ্ঠের সাধারণ কনট্যুরটিকে যথাসম্ভব যথাযথভাবে অনুসরণ করে একটি স্কিড বা জুতার স্টাইলাসে একটি স্কিড রয়েছে ঠিক আছে স্কিডের সাথে উপরিভাগের উপরে যে স্টাইলাসটি স্থানান্তরিত হয় যেমন এর গতিটি স্কিডের সাথে আপেক্ষিক উল্লম্ব এমন একটি বৈশিষ্ট্য যা স্টাইলাসকে সমতল পৃষ্ঠের রুক্ষতা গ্রহণ করতে সক্ষম করে যা আমরা এই পৃষ্ঠের ওয়েভিনেস থেকে পৃথক করে থাকি এবং স্টাইলাস মুহুর্তটিকে প্রশস্ত করার জন্য যন্ত্রটিকে বিবর্ধিত কর এবং এটি রেকর্ড কর এবং শেষ পর্যন্ত তোমরা এর গড়টি পরিমাপ করার চেষ্টা কর ঠিক আছে তোমাদের অনেক ধন্যবাদ